আমরা আবার আপনাদের স্বাগত জানাই আজকের লেকচারে আমরা পরিমাপ সম্বন্ধে আলোচনা চালিয়ে যাব বিভিন্ন ধরনের পরিমাপের ক্লাসিফিকেশনের ব্যাপারে আমরা সম্প্রতি আলোচনা করেছি আমরা কিছুক্ষণ আগে পরিমাপের অ্যাকিউরেসি থিওরি এর উপরে আলোচনা করেছিলাম কিভাবে থিওরি টি ডেভেলপ হয়েছিল কিভাবে আমরা গণনা করেছিলাম এবং ক্যালকুলেশন টা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি পদ্ধতি অনুসরণ করা হয়েছে ইত্যাদি এটা এইভাবে যাচ্ছে যেমন আমি আলোচনা করেছিলাম ট্রু ভ্যালু থেকে কনভেনশনাল ট্রু ভ্যালু আমরা পাচ্ছি এবং সেখান থেকে পরিমাপের ফলাফল জানতে পারছি এখানে কিছু এরর পাওয়া যায় যেটার সাহায্যে আমরা ইন্টার ডিটারমিনেনসি পেতে পারি অথবা কোন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি সুতরাং এই এররের ওপর ভিত্তি করে পরিমাপের ফলাফলের ইন্টারডিটারমিনেনসি আমাদেরকে ব্যাখ্যা করতে সাহায্য করে যে আমাদের ফলাফলটা কতখানি সঠিক পরবর্তী ধাপ টা হল ভ্যালিড পরিমাপ পরিমাপটা ভ্যালিড হওয়া একটা ইম্পর্টেন্ট ব্যাপার এটাকে অ্যাকুরেসি এবং প্রিসিশন এর সঙ্গে তুলনা করে এর আগে ডক্টর রাজকুমার আলোচনা করেছিলেন আমরা যে সমস্ত ডাটা বা রিডিং বা পর্যবেক্ষণ করেছি সেগুলো ভ্যালিড হতে হবে তবেই আমরা তার উপরে কাজ করতে পারব আমরা বড় ধরনের এরর গুলো নিয়ে আলোচনা করব যেমন সিস্টেমেটিক এরর এবং রেনডম এরর তার আগে আমি ভ্যালিড পরিমাপ নিয়ে আলোচনা করব এখানে আমরা এই মেট্রিক্স এ চারটে পরিমাপ দেখতে পাচ্ছি যখন এটা ঠিক কেন্দ্রবিন্দুতে স্পর্শ করে তখনই আমরা সঠিক ফলাফল পাই আমরা কোয়াড্রেন্ট নম্বর 4 এর কেন্দ্রবিন্দুতে রয়েছি এবং এখানে আমরা সঠিক ফলাফল পাচ্ছি আপনারা কোয়াড্রেন্ট নম্বর 1 2 3 এবং 4 দেখতে পাচ্ছেন এখানে প্রথম কোয়াড্রেন্ট এ দেখতে পাচ্ছেন ফলাফলগুলি পুরোপুরি বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে আছে সুতরাং এটা ঠিক নির্ভরযোগ্য নয় এখানে আমরা যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেছি বা যা পর্যবেক্ষণ করেছি সেগুলি নির্ভরযোগ্য নয় কারণ সেগুলি রেনডম ভাবে ছড়িয়ে আছে সুতরাং এখানে দেখা যাচ্ছে ফলাফলগুলি রেনডম ভাবে ছড়িয়ে আছে কিন্তু এইগুলি আমাদের গ্রহণযোগ্য সীমার মধ্যে রয়েছে এবং সে জন্যেই এগুলো ভ্যালিড সুতরাংকোয়াড্রেন্ট নম্বর 2 এটা নির্ভরযোগ্য নয় এবং ভ্যালিড নয় এখানে দেখুন কোয়াড্রেন্ট নাম্বার ওয়ান আমি যদি সমস্ত বিন্দু গুলোর একটা গড় নিইএই সমস্ত দূরত্ব গুলো কেন্দ্রবিন্দু থেকে নেওয়া হয়েছে তার মানে দূরত্ব গুলো হল abcd ইত্যাদি যদি আমি সমস্ত দূরত্ব গুলোর গড় নিই অথবা কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব নেই সর্বশেষ ফলাফল এখানে পাওয়া যাবে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব এর গড় যেটাকে আমরা স্ট্যাটিসটিক্যালি মিন বলি তাহলে কি হতে পারে আপনারা জানেন যে এটাকে আমরা যদি পজিটিভ ডাইরেকশন ধরি তাহলে এটা হবে নেগেটিভ ডাইরেকশন ইত্যাদি অর্থাৎ এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ হবে আপনারা জানেন এই বিন্দুটির দূরত্বটাএই বিন্দুটির দূরত্বটা কে প্রায় ক্যানসেল করে ফেলবে এই বিন্দুটি এই বিন্দুটিকে ক্যানসেল করে ফেলবে সুতরাং সামগ্রিকভাবে গড়টি হবে যদি আমি পজিটিভ এবং নেগেটিভ নিই তাহলে গড় মধ্যবর্তী অবস্থানটি 0 হবে 0 মানে একদম কেন্দ্রবিন্দুতে এটা থাকবে তার মানে এই ডাটা অথবা এই ধরনের তথ্য কিছুটা ভ্যালিড কিন্তু দ্বিতীয় কোয়াড্রেন্ট এ এটা নির্ভরযোগ্য নয়বা ভ্যালিড নয় কিন্তু এই কোয়াড্রেন্ট নম্বর 3 এ এটা নির্ভরযোগ্য কারণ এখানে ডাটা গুলি খুব কাছাকাছি এবং কোয়াড্রেন্ট নম্বর 4 এ এটা নির্ভরযোগ্য এবং ভ্যালিড এখানে এটি একদম কেন্দ্রবিন্দুতে এবং সমস্ত পর্যবেক্ষণ গুলি খুবই কাছাকাছি এখন আমি যদি প্রিসিশন এবং অ্যাকিউরেসি নিয়ে বলি তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন অথবা আপনারা এটা দেখতে পাবেন যে এইগুলিকোয়াড্রেন্ট 4 হচ্ছে অ্যাকিউরেট একচুয়ালি অ্যাকিউরেট এবং প্রিসাইস এটা কোয়াড্রেন্ট 3পরিষ্কারভাবে প্রিসাইস কিন্তু অ্যাকিউরেট নয় এটাকোয়াড্রেন্ট 1 প্রিসাইস নয় কিন্তু অ্যাকিউরেট এটাই অ্যাকিউরেসির আসল ব্যাখ্যা আমরা অ্যাকুরেসি বলতে বোঝাই সমস্ত আসল ডাটা গুলো কে আমরা চিহ্নিত করি যদি সেখানে স্ক্যাটার্ড ডাটা থাকে তাহলে তাদের উপরে আমরা কাজ করি সুতরাংএটা হল রেনডম এরর আমরা এখানে এই ধরনের এরর গুলোর উপরে কাজ করছি এখানে যে কোন স্ট্যাটিস্টিক এর উপর আমরা কাজ করি না কেন সেটা হচ্ছে শুধু রেনডম এরর কোন সিস্টেমেটিক এরর নয় কোয়াড্রেন্ট নম্বর 3 তে যে ধরনের এরর গুলো দেখা যাচ্ছে সেগুলি হল সিস্টেমেটিক এরর সিস্টেমেটিক এররের সমস্ত মান গুলি ডানদিকে আছে যদি কেউ এই বস্তুর দিকে লক্ষ্য স্থির করে তাহলে তাকে বাঁদিকে 45 ডিগ্রী নিচে আসতে হবে এবং এটা একদম কেন্দ্রবিন্দুতে আসবে সুতরাং এই দুরত্বটুকু হচ্ছে আমাদের প্রবণতা কিন্তু আমরা কোয়াড্রেন্ট নম্বর 2 এ বেশি কাজ করতে পারবো না এখানে ডাটা গুলি অ্যাকিউরেট কিন্তু প্রিসাইস নয় সুতরাং ডাটা ভ্যালিড হতে হবে পরবর্তী ধাপ হলো আরেক ধরনের পরিমাপের পদ্ধতি যেটা আমি পরিমাপের বিভিন্ন ক্লাসিফিকেশনে রেখেছি পরিমাপ গুলো হল লিনিয়ার বনাম স্টেবল ঠিক বনাম বলা যায় না কারণ লিনিয়ার আর স্টেবল এই দুটো সম্পূর্ণ আলাদা ধরনের পরিমাপের পদ্ধতি লিনিয়ার পদ্ধতি হলো এরকম পদ্ধতি যেখানে কোন প্রবণতা থাকে না অথবা মেজারেন্ডেপ্রবণতা একদম কনস্ট্যান্ট থাকে পরের পদ্ধতিটি হলো স্টেবল পরিমাপ পদ্ধতি এই পদ্ধতিতে মেজারেন্ডে প্রিসিশন এবং প্রবণতা দুটোই এক থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে তার কোন পরিবর্তন হয় না সুতরাং লিনিয়ার এবং স্টেবল আপনারা এখানে দেখুন কোনটা লিনিয়ার পরিমাপ আপনারা আবার ডেফিনেশন টা দেখুন এখানে কোন প্রবণতা নেই এবং প্রবণতা থাকলেও সেটা সব সময় মেজারেন্ডে কনস্ট্যান্ট আমার মনে হয় এটা লিনিয়ার এবং এটা লিনিয়ার এখানে কোন প্রবণতা নেই এখানে প্রবণতা কনস্ট্যান্ট সুতরাং আমরা সাধারণত এই ধরনের ডাটার উপরে কাজ করব যেগুলো আন রিলায়েবল কিন্তু ভ্যালিড এই ধরনের ডাটা গুলি কোয়াড্রেন্ট নম্বর 1 এ পাওয়া যায় এবং এখানে এই ডাটাগুলোর উপরে কাজ করে আমরা স্টাটিস্টিক্যাল ইনফেরেন্স পাওয়ার চেষ্টা করব পরবর্তী ধাপ হলো অনিশ্চয়তা অনিশ্চয়তা এরর এর সঙ্গে ইকুইভালেন্ট বা অনুরূপ যখন আমরা পরিমাপে এরর এর কথা বলি স্ট্যাটিসটিকসে সেগুলি কে বলা হয় অনিশ্চয়তা অথবা আমরা বলি এরর এখানে আমরা একের জায়গায় অন্যকে ব্যবহার করতে পারি কিন্তু এরর এবং অনিশ্চয়তার মধ্যে একটা পার্থক্য আছে অনেক সময় আমরা এরর শব্দটাকে ভুলের জায়গায় ব্যবহার করে থাকি কিন্তু এই প্রসঙ্গে এই নির্দিষ্ট মডিউলে যেটাতে আমরা কাজ করছি আমরা যখনই এরর এর কথা বলব সেখানে এরর মানে ভুল নয় এখানে এরর মানে অনিশ্চয়তা অর্থাৎ এখানে ফলাফল নিশ্চিত নয় এবং আমরা দেখব এর পেছনে কারন টা কি আমরা সেটা কি কোনভাবে ঠিক করতে পারি আমরা সেটা দেখার চেষ্টা করব সুতরাং অনিশ্চিয়তা হচ্ছে এরর এর পরিমাপ এরর এর পরিমাপ কে বলা হয় অনিশ্চিয়তা তাই এর মধ্যে প্রবণতাও আছে আবার প্রেসিশন ও আছে আমাদের ইন্সট্রুমেন্ট এর সমস্ত সম্ভাব্য সিগনিফিকেন্ট এররগুলোকে সনাক্ত করতে হবে সমস্ত সম্ভাব্য সিগনিফিকেন্ট এরর সিগনিফিকেন্ট কথাটা এখানে বারবার ব্যবহার করছি আমি এখানে বলছি সিগনিফিকেন্ট কথাটার আক্ষরিক মানে হচ্ছে এর কি কোন প্রভাব আছে এর কোন কি গুন আছে এটা কি কোন পরিবর্তন আনছে এটি সত্যিকারের গুরুত্বপূর্ণ কিনা যদি এরর গুলো গুরুত্বপূর্ণ হয় তাহলে আমাদের তার উপরে কাজ করা উচিত আর যদি না হয়তাহলে সেগুলিকে উপেক্ষা করা উচিত অথবা এরর গুলো যন্ত্রপাতির কারণে নাও হতে পারে সে ক্ষেত্রে আমরা সেগুলো কে নয়েসবলে ধরে নেব এ ব্যাপারে আমরা আগেই আলোচনা করেছি যেমন সিগন্যাল এর সঙ্গে নয়েস এর অনুপাত ইত্যাদি কিছু পরিবেশগত বাহ্যিক ফ্যাক্টর আছে যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারিনা আমাদের পরিবেশের মধ্যে যেগুলো কন্ট্রোল করতে পারি আমাদের গবেষণার ব্যাপারে সেগুলি হল সাউন্ড ফ্যাক্টর এই ফ্যাক্টর এবং এই এরর গুলোর উপরে আমাদের কাজ করা দরকার সুতরাং অনিশ্চয়তা হল এরর এর পরিমাপ এবং আমাদের সমস্ত ইন্সট্রুমেন্ট এর সম্ভাব্য সিগনিফিকেন্ট এরর এর অনিশ্চয়তা চিহ্নিত করতে হবে সমস্ত পরিমাপ গুলোকে তিন ভাগে ভাগ করতে হবে এক নম্বর হল মিন দুই নম্বরে অনিশ্চয়তা তিন নম্বর হলো কনফিডেন্স ইন্টারভ্যাল যার ওপর অনিশ্চয়তা নির্ভর করে আমরা এখন সিগনিফিকেন্স এবং কনফিডেন্স ইন্টারভ্যাল নিয়ে আলোচনা করব সুতরাং স্ট্যাটিসটিকস এ কিছু অনুমান ধরা হয় এখানে 95 কনফিডেন্স ইন্টারভ্যাল মানে সিগনিফিকেন্স লেবেল হল 100 থেকে 95 বাদ দিয়ে 5 এটাই সিগনিফিকেন্স লেবেল আমরা আরো বিস্তৃত ভাবে এবং সঠিক অর্থ সম্বন্ধে আলোচনা করব যখন আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং বিশেষ করে নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল সিগনিফিকেন্স লেবেল এবং স্ট্যাটিসটিকস এর অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব সুতরাং খুলে বলতে গেলে কনফিডেন্স ইন্টারভ্যাল হল কনফিডেন্স অথবা অ্যাসিওরেন্স মানে যে জিনিসটা আমরা বলছি যে এটা হচ্ছে আসল এবং এটা হচ্ছে অনিশ্চয়তা আমরা এটা বলছি 95 কনফিডেন্স নিয়ে100 কনফিডেন্স কখনো হয়না এটাই হচ্ছে অনিশ্চয়তার বৈশিষ্ট্য অথবা এটাই হচ্ছে স্ট্যাটিসটিকস এর বৈশিষ্ট্য এবং আমাদের কনফিডেন্স স্তর মেকানিক্যাল পরিমাপে 99 কনফিডেন্স স্তর হতে পারে মাইক্রো ম্যানুফ্যাকচারিং বা ন্যানো ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কখনো কখনো কনফিডেন্স স্তর টা অনেক বেশি হতে পারে প্রায় 99997 এর থেকে বেশি হতে পারে যেটাকে আমরা 6 সিগমা বলে জানি এ ব্যাপারে আলোচনা করব সুতরাং আমাদেরকে বলতে হবে যে আমাদের কনফিডেন্স ইন্টারভ্যাল টা কত যার ওপরে সার্বিকভাবে কাজ করছি সুতরাং যদি ধরা হয় আপনি 95 কনফিডেন্স ইন্টারভ্যাল যদি আপনি 95 কনফিডেন্ট হয়ে থাকেনতাহলে তার ইনফারেন্স টা কি যদি আপনি 90 আত্মবিশ্বাসী হোন তাহলে তার ইনফারেন্স টা কি একইভাবে আপনি যদি 99 আত্মবিশ্বাসী থাকেন তাহলে তার ইনফারেন্স টা কি সুতরাং আমরা বলতে পারি যে কখনো কখনো এমন ও হতে পারে যে 90 আত্মবিশ্বাস স্তরে এটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে আবার 99 স্তরে নাও হতে পারে মানে 90 কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা 90 কনফিডেন্ট যে ডাটাগুলো সিগনিফিকেন্ট কিন্তু সেটা 99 হলে এটা নাও হতে পারে এ বিষয়ে আমরা পরে আলোচনা করব যখন আমরা নরমাল কার্ভ আঁকবো সুতরাং অনিশ্চয়তার কিছু বৈশিষ্ট্য আছে সেটাকে আমরা অ্যাবসোলুট টার্মে দেখাতে পারি অথবা রিলেটিভ টার্মে দেখাতে পারি অর্থাৎ এটাকে দুভাবেই দেখানো যেতে পারে মানে অ্যাবসোলুট টার্মে অনিশ্চয়তা হচ্ছে একটা মিন পরিমাপের সঙ্গে আমরা যা কিছু যোগ বা বিয়োগ করি সেটাই হলো অনিশ্চয়তা সুতরাং এই অনিশ্চয়তা হল একটা পরিমাপ যেমন ধরুন উচ্চতা আমি এখানে কোন একটা যন্ত্রের উচ্চতা নির্ণয় করছি ধরা যাক এই কলমের উচ্চতা এটা প্রায় 150 mm এটা একটা স্টাইলাস কলম সুতরাং এটা প্রায় 150 mm সুতরাং এটা এর সঙ্গে কিছু যোগ বা বিয়োগ হতে পারে ধরা যাক150 mm এর সঙ্গে হয় 05mm যোগ বা বিয়োগ হতে পারে সুতরাং এটা হচ্ছে মিন ভ্যালু আর এটা হচ্ছে অনিশ্চয়তা আমি এটাকে এপসাইলন ধরছি রিলেটিভ টার্মে এটা কি হতে পারে আমরা আপেক্ষিক ভাবে শতাংশের হারে বার করার চেষ্টা করব অর্থাৎ এটা 150 প্লাস অথবা মাইনাস 05 অর্থাৎ 150 এর মধ্যে 05 কত হবে এটা আসলে হচ্ছে ডেল্টা L বাই L এখানে L হচ্ছে দৈর্ঘ্য এখানে আমি আসলে ডেল্টা L বাই L ইন্টু 100 করে শতাংশে আনতে চাই এখানে ডেল্টা L হচ্ছে 05 বাই 150 ইন্টু 100 মানে 50 বাই 150 সমান 033 033 আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবসোলুট টার্মে অনিশ্চয়তা ভ্যালুর ইউনিট একই হবে কিন্তু রিলেটিভ টার্মে এটা পার্সেন্টেজে প্রকাশিত হচ্ছে অথবা কখনো এটাকে অন্যভাবে কোয়ানটাইল বা কোয়ারটাইল হিসাবে প্রকাশ করা যাচ্ছে এখানে আমরা দুই মুখ্য ধরনের ত্রুটি জানি একটা হল সিস্টেমেটিক এরার এবং অন্যটি হলো রেনডম এরারˈ আমরা কোন একটা যন্ত্র একইভাবে ব্যবহার করে যখন একই এরার পাই সেটা হল সিস্টেমেটিক এরার এক ই এরার ভ্যালু সব সময় আসে যেমন ধরুন এইখানে যেমন আপনাদের আমি দেখিয়েছিলাম প্রবণতাটাএইটা হল সিস্টেমেটিক এরার এবং এইটা হচ্ছে গিয়ে রেনডম এরার অর্থাৎ সিস্টেমেটিক এরার এর ক্ষেত্রে আমরা বলছি কোন একটা যন্ত্র একইভাবে ব্যবহার করে একই এরার পাবো প্রোভাইডেড সমস্ত শর্তাবলী এক থাকছে মানে যন্ত্রটা একই পরীক্ষাটার পদ্ধতিটা একই পারিপার্শ্বিক অবস্থাটাও এক সুতরাং এখানে এরার ভ্যালুও এক সুতরাং এখানে এরার ভ্যালুটা একই থাকছে যেমন 5 ভোল্ট এর আসল সংখ্যাটা হতে পারে 5151 51 বা 512 বা 511 ইত্যাদি সুতরাং এটা হলো সিস্টেমেটিক এরার রেনডম এরার এক অবজারভেশন থেকে অন্য অবজারভেশনে বদলে যেতে পারে হয়তো আমরা ঠিকমত প্রত্যেকবার একইভাবে পরিমাপ নিতে পারি না বলে এই ধরনের এরার দেখা দিতে পারে সেটা পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনে হতে পারে যন্ত্রের পরিবর্তনে হতে পারে আবহাওয়ার পরিবর্তনে হতে পারে পরীক্ষায় পদ্ধতির পরিবর্তনে হতে পারে এরকম যেকোনো ধরনের পরিবর্তন হতে পারে কিন্তু এই এরারই রেনডম এরার এটা বিক্ষিপ্ত ধরনের তাই এটা 51 511 519 532 হতে পারে বা 482 498 532 হতে পারে এটাই রেনডম এরার এই সবগুলো ভোল্টেজ এর ভ্যালু সুতরাং যে এরার এর জন্য রিডিং গুলো মিন ভালু র আশেপাশে রান্ডম ভাবে আসে সেই এরারকে বলা হয় রেনডম এরার এগুলি হল অনিয়ন্ত্রিত ভেরিয়েবলস অথবা পদ্ধতিগত পরিবর্তন এর ফল এই ধরনের নির্দিষ্ট কিছু কারণ থাকতে পারে সুতরাং আমরা এরার বলতে কী বোঝাই সেটা আমি আগেই বলেছি যে এরার হল অনিশ্চয়তার সমান কিন্তু ভুলের সমকক্ষ নয় এখানে ভুল বলতে আমরা বেশিরভাগ সময় বুঝি অজ্ঞতা অসতর্কতা অথবা পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন অথবা কোন পরীক্ষা এক ধরনের যন্ত্র নিয়ে করা আবার অন্য পরীক্ষা অন্য একটা যন্ত্র নিয়ে করা যেমন এক কোম্পানির ভার্নিয়ার ক্যালিপার্ নিয়ে একটা রিডিং নেওয়ার সঙ্গে অন্য একটা ভার্নিয়ার ক্যালিপার্ দিয়ে যার স্কেল অন্যরকম রিডিং ভিন্ন হতে পারে এই ধরনের জিনিসগুলো কে আমরা ভুল না বলে অসতর্কতা বলতে পারি সুতরাং আমরা যদি কিছু কাজ করতে চাই কিছু ডাটা তৈরি করতে চাইযার ওপরে আমরা স্ট্যাটিস্টিকাল অ্যানালিসিস করব তাহলে এটা দেখা উচিৎ যে আমাদের এই ডাটাগুলো যতটা সম্ভব সঠিক সুতরাং দেখা যাচ্ছে এরার হল অনিশ্চয়তা যার ওপরে আমরা কাজ করছি সুতরাং পরীক্ষা মূলক গণনার ক্ষেত্রে আমাদের গণনার ভুলগুলি অথবা পরিমাপের ক্ষেত্রে ভুলগুলি যেটা আমি আগে বলেছিলাম ঠিক করতে হবে এক্সপেরিমেন্টাল এরার বার করার আগে সুতরাং এখানে পরিমাপ নেওয়া ভ্যালুটি পাওয়া যাবে মিন ভ্যালুর সাথে এরার যোগ করে মিন ভ্যালু হল x এর সবথেকে ভালো পরিমাপ এবং ডেল্টা x হল পরিমাপের অনিশ্চয়তা বা এরার সুতরাং এরার আপেক্ষিক অথবা শতাংশ হতে পারে যেটা আমরা আগে আলোচনা করেছি এবং অন্যান্য ধরনের এরার নিয়েও আলোচনা করেছি যেমন সিস্টেমেটিক এবং রেনডম এরার আমরা এখানে এখন রেনডম এরার নিয়ে কাজ করব সিস্টেমেটিক এরার ফলটি ক্যালিব্রেশন এর কারণে হতে পারে ভুল ক্যালিব্রেশন অথবা যন্ত্রের ভুল প্রয়োগের জন্য পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন হতে পারে যেমন তাপমাত্রা বৃদ্ধি অথবা পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন ইত্যাদি সুতরাং স্ট্যাটিস্টিকাল ভেরিয়েশনের জন্য রেনডম এরার দেখা দিতে পারে আমরা স্ট্যাটিস্টিকাল ভেরিয়েশনের উপরে কাজ করব সুতরাং এরারগুলো এই ভাবে প্রকাশ করা যাবে রিলেটিভ এরার বা পার্সেন্টেজ এরার রিলেটিভ এরার যেটা আমি একটু আগেই ক্যালকুলেট করে দেখালাম সেটা হচ্ছে প্রতি একক মিন ভ্যালুর পরিমাপের এরার পার্সেন্টেজ এরার এই রিলেটিভ এরার কে একশো দিয়ে গুন করলে পাওয়া যাবে তারমানে প্রতি একক মিন ভ্যালুর পরিমাপের এরার কে একশো গুণ করতে হবে এটাই হলো আসলে পার্সেন্টেজ আমাদের কাছে আসল মাপটা নেই আমরা শুধু জানি কিছু একটা আসল মাপ আছে এবং আমরা যে ডাটাগুলো তৈরি করছি সেটা আর কিছুই না একটা অনুমান আসল মাপের একটা অনুমান যার ওপরে আমরা কাজ করব এরার এর কিছু প্রপার্টিজ আছে যেমন যোগফল ও বিয়োগফল যেমন ধরা যাক তিনটে মান আছে যাদের এরার গুলো হল x এর জন্য ডেল্টা x y এর জন্য ডেল্টা y z এর জন্য ডেল্টা z তাহলে কি দাঁড়াচ্ছে যখন আমি চূড়ান্ত ফলাফল যেটা এখানে ফলাফল হিসেবে রাখব এটা হবে x প্লাস y প্লাস z এখানে কিভাবে এরার টা পাওয়া যাবে এই প্রপার্টিটা আমাদের দেখতে হবে যে ম্যাক্সিমাম এরার কত হতে পারে এখানে আপনারা জানেন যে ডেল্টা x ডেল্টা y এবং ডেল্টা z সকলের সঙ্গে প্লাস মাইনাস চিহ্ন আছে সুতরাং এখানে সবথেকে বেশি ভ্যালু আপার ব্যান্ডের ভ্যালু পেতে গেলে এরার গুলো সব সময় যোগ করা হয় এবং শুধু অ্যাবসোলিউট ভ্যালুগুলো ই যোগ করা হয় সুতরাং এখানে ওভারঅল এরার ডেল্টা r ইকুইভ্যালেন্ট হবে ডেল্টা x প্লাস ডেল্টা y প্লাস ডেল্টা z আমি এখানে সমান চিহ্ন দিচ্ছি না এমনকি এখানে r এর মান হচ্ছে ধরা যাক 5 প্লাস মাইনাস 01 6 প্লাস মাইনাস 03 এবং 7 প্লাস মাইনাস 04 সুতরাংr এর মিন ভ্যালু হল 567 অর্থাৎ 18 এটাকে আপনি ধরতে পারেন mm এ কখনো কখনো দৈর্ঘ্য হিসেবে ধরতে পারেন আমরা তাপমাত্রাকে ধরছি না কারণ এটা কন্টিনুওস আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো কি কি ধরনের স্কেল আমরা ব্যবহার করি আপনারা জানেন আমরা এক ধরনের এরার অথবা ভুল চাই কিন্তু যখন তাপমাত্রা নিয়ে কথা বলি তখন তাদেরকে কখনোই যোগ করা যায় না কারণ তাপমাত্রা রেশিও স্কেলে ধরা হয় না এটা একটা ইন্টারভেল স্কেল আমরা কখনো বলতে পারি না যে একজনের শরীরের তাপমাত্রা 25 ডিগ্রী এবং অন্য জনের তাপমাত্রা 10 ডিগ্রী যদি আমরা দুজনকে একসঙ্গে রাখি তাহলে তাপমাত্রা হবে 25 প্লাস 10 এবং সেটা হবে 35 ডিগ্রী এটা সম্ভব নয় এটা হল একটা ইন্টারভেল স্কেল কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রে যেমন উচ্চতা এবং উচ্চতা গুলোকে আমরা যোগ করতে পারি ঠিক আছে সুতরাং এখানে সর্বোচ্চ এরার কত হবে এখানে সর্বোচ্চ এরার হলো 01 প্লাস 03 প্লাস 04 অর্থাৎ 08 mm সবসময় মনে রাখবেন এটা উপরের সীমাতে থাকে সুতরাং এটা হল ডেল্টা r যদি আমি এটাকে আরো পরিষ্কার করে বলতে চাই তাহলে এটা হবে প্লাস মাইনাস 08 mm পরের ধাপ টি হল গুণফল বা ভাগফলj অর্থাৎ আমরা যদি এরার কে গুন বা ভাগ করি তাহলে কী দাঁড়াবে আমরা একই মানকে ধরতে পারি x প্লাস ডেল্টা x y প্লাস ডেল্টা y z প্লাস ডেল্টা z সুতরাং যদি এখানে ফলাফল হয় x ইন্টু y বাই z তাহলে ডেল্টা r হল x প্লাস মাইনাস ডেল্টা x y প্লাস মাইনাস ডেল্টা y বাই z প্লাস মাইনাস ডেল্টা z আমরা এখানে যদি রিলেটিভ এরার সম্বন্ধে বলি তাহলে সেটা সমস্ত রিলেটিভ এরার এর যোগফল বোঝাই এখানে রিলেটিভ এরার বলতে কী বোঝায় ডেল্টা r বাই r এটা হল আবার সেই সমস্ত রিলেটিভ এরার এর যোগফল যেটাকে আমরা ইকুয়েশন 1 বলছি এটা হল ইকুয়েশন 2 ইকুয়েশন 3 হল ডেল্টা x বাই x ডেল্টা y বাই y ডেল্টা z বাই z সবকটি আবসলুট মানে প্রকাশিত এবং এবং এটার যোগফল এটা আবার উপরের সীমায় থাকবে যদি আমরা এই ত্রুটি গুলোকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুন করি তাহলে আমরা কি পাব যদি ফলাফলটা কোন একটা কনস্ট্যান্ট A এবং x এর গুণফল হয় তাহলে এরার টি অ্যাবসোলিউট এরার এর সঙ্গে কনস্ট্যান্ট গুণ করলে পাওয়া যাবে সুতরাং এখানে অ্যাবসোলিউট এরারটি হল ডেল্টা x এবং A এর গুণফল ঠিক আছে যখনই আমরা এরার সম্বন্ধে বলবো এটা সব সময় অ্যাবসোলুট টার্মে হয় এখানে আসল মানটা যাই হোক না কেনআমরা কনস্ট্যান্ট টির অ্যাবসোলিউট মানটা নেব

সুতরাং আমরা যদি কোন সংখ্যাকে স্কয়ার অথবা কিউব বা কোন ডিগ্রী বসাই তাহলে যেমন r হচ্ছে x টু দি পাওয়ার n রিলেটিভ এরার হলো রিলেটিভ এরার এর এক্সপোণেন্ট গুণিতকে হবে সুতরাং এখানে আমরা শুধু রিলেটিভ এরার গুলো নেবো আমরা এখানে লগ নিয়ে কাজ করব আমরা অ্যাবসোলুট মান এ সমস্ত সংখ্যাগুলি নেব এখানে আমরা যেটা নেব সেটা হলো ডেল্টা r বাই r হল n ইন্টু ডেল্টা x বাই x এবং এটার অ্যাবসোলিউট ভ্যালু আমাদের এখন কি করা উচিত আমাদের এরার বার করা উচিত এবং সেই হিসেবে যন্ত্রটিকে ঠিক করা উচিত এভাবে যন্ত্রটিতে কারেকশন ইনকালকেট করার এই পদ্ধতিকে আমরা স্ট্যাটিক কারেকশন বলি অথবা এটা যদি সবসময় যোগ বিয়োগ করে পাওয়া যায় তাহলে তার নেচার কে বলা হয় এডিটিভ যদি এটা মালটিপ্লিকেটিভ এ হয় তাহলে সেটা একটা কারেকশন ফ্যাক্টর বলে আমরা ধরি বেশিরভাগ ক্ষেত্রে যন্ত্রগুলি যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলি লিনিয়ার নেচারের হয় সুতরাং আমরা এখানে স্ট্যাটিক কারেকশন ব্যবহার করব এবং কারেকশন ফ্যাক্টর ব্যবহার করবো না কারেকশন ফ্যাক্টর দিয়ে গুন করা হয় কিন্তু স্ট্যাটিক কারেকশন যোগ করা হয় এর সঙ্গে চিহ্ন দেওয়া থাকে এটা যোগ বা বিয়োগ উভয় করা যেতে পারে এখন আমি কিছু উদাহরণ নেব যেমন একটা ভোল্টমিটার নিলাম প্রথম উদাহরণ হিসেবে ভোল্ট মিটারে রিডিং আসলো 1275 এবং এখানে আসল মান হল 12743 ভোল্ট সুতরাং এখানে প্রথম প্রশ্ন হল স্ট্যাটিক এরর কত দ্বিতীয় প্রশ্ন কতটা স্ট্যাটিক কারেকশন দরকার মনে রাখবেন যন্ত্রের জন্য স্ট্যাটিক কারেকশনের দরকার এখানে যন্ত্রের মধ্যে কতটা স্ট্যাটিক কারেকশন যোগ করা দরকার যেটা প্রতিবার যখনই যন্ত্রটি ব্যবহার করা হবে সেটাকে ধরে নিতে হবে কখনো কখনো এই স্ট্যাটিক কারেকশন বা কারেকশন ফ্যাক্টর সফটওয়্যার এর মধ্যে আমরা দিয়ে থাকি যেমন মেশিনিং এর ক্ষেত্রে কতখানি ফোর্স প্রয়োগ করতে হবে গণনা করে থাকি ফোর্সটাকে আমরা ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তরিত করি ইলেকট্রিক্যাল সিগন্যাল আমরা ভোল্ট এ পাই এবং সেটা নিউটনে রূপান্তরিত হয় এখানে সফট্ওয়ারে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কারেকশন ফ্যাক্টর দেওয়া থাকে এক্ষেত্রে এই রেঞ্জের জন্য 15 লাগাতে হবে অথবা যা কিছু কারেকশন ফ্যাক্টর হবে সুতরাং এটা হচ্ছে একটা স্ট্যাটিক কারেকশন কারণ এগুলি অ্যাডিটিভ নেচারের আমাদের এখানে স্ট্যাটিক কারেকশন বার করতে হবে এখানে স্ট্যাটিক কারেকশন কত ভাবুন আমার মনে হয় এটা অনেক সোজা এখানে আমি যদি এই রিডিং বা ফল r ধরি তাহলে ডেল্টা r হচ্ছে যন্ত্র থেকে যে রিডিং পাচ্ছি যেটাকে আমরা বলি মিন ভ্যালু মাইনাস রিডিং যেটা হচ্ছে ট্রু ভ্যালু অর্থাৎ এটা হবে 1275 V মাইনাস 12743 V এটা হচ্ছে 007 ভোল্ট এটা একটা পজিটিভ ভ্যালু এবং আমাদের যখন এই কারেকশন ফ্যাক্টর যোগ করার দরকার হবে সেটার যে কোনো মান আসুক না কেন যখনই আমরা স্ট্যাটিক কারেকশন এর উপরে কাজ করব তখনই মিন ভ্যালু থেকে স্ট্যাটিক কারেকশন বিয়োগ করতে হবে কারণ আপনারা জানেন যে এটা পজিটিভ চিহ্ন যুক্ত তাই এটাকে বিয়োগ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ট্রু ভ্যালুর থেকে ভোল্ট মিটারের রিডিং বেশি এখানে আমি পজিটিভ চিহ্ন বসিয়েছি সুতরাং এখানে কারেকশন টাকে ডেল্টা c দিয়ে প্রকাশ করছি সেটা কে লেখা যায় মাইনাস ডেল্টা R যেটাকে লেখা যায় মাইনাস ইন্টু প্লাস 007V যা ভ্যালু দাঁড়াচ্ছে মাইনাস 007V সুতরাং এখানে স্ট্যাটিক কারেকশন হচ্ছে মাইনাস 007এবং স্ট্যাটিক এরার হল প্লাস 007 V সুতরাং যখনই আমরা ভোল্ট মিটার টি ব্যবহার করবোএটা আমাদের মিন ভ্যালু এটা কতকগুলো পর্যবেক্ষণের মাধ্যমে এই মিন ভ্যালু পাওয়া গেছে সুতরাং আমরা জানি একটা ট্রু ভ্যালু রয়েছে এবং মুখ্য ভ্যালুর একটা মান রয়েছে তাদের মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে স্ট্যাটিক এরার এই স্ট্যাটিক এরার এর নেগেটিভ হচ্ছে স্ট্যাটিক কারেকশন এটা একটা উদাহরণ আমরা দেখলাম আমরা আরও একটা উদাহরণ নেব আমরা থার্মোমিটারে তাপমাত্রা মাপি এখানে ধরা যাক থার্মোমিটারে রিডিং এসেছে 10266 ডিগ্রী ফারেনহাইট এবং স্ট্যাটিক কারেকশন দেওয়া হয়েছে যেটা 026 ডিগ্রি ফারেনহাইট এর সমান সুতরাং আমাদেরকে ট্রু ভ্যালু টা বার করতে হবে আমাদের কাছে কি কি আছে থার্মোমিটারে রিডিং হল Rmএটা হল ডেল্টা r এখন আমাদের ট্রু ভ্যালু বার করতে হবে যেটা হচ্ছে Rt এর সমান সুতরাং আমরা লিখতে পারি Rt Rm ডেল্টা r অর্থাৎ 10266 026 10292 ডিগ্রি ফারেনহাইট সুতরাং এটা দুদিকেই কাজ করতে পারে এখানে এইভাবে অসংখ্য উদাহরণ সমাধান করা যেতে পারে আমরা এরকম ধরনের অনেক প্রশ্ন কুইজে জিজ্ঞেস করব এই ধরনের অসংখ্য উদাহরণ সমাধান করা যাবে রিলেটিভ এরার অ্যাবসোলুট এরার ইত্যাদি সম্পর্কে আমরা এখানে থিওরিটিক্যাল দিকটার প্রতি বেশি নজর দেব

পরবর্তী ব্যাপারটি হলো টাইপ A এবং টাইপ B অনিশ্চয়তা এখানে আমাদের জানা গুরুত্বপূর্ণ যে কোনগুলো টাইপ A এবং কোনগুলো টাইপ B টাইপ A অনিশ্চয়তা হল নিউমেরিক্যাল যেটা কোন মেজারমেন্ট গণনার ক্ষেত্রে পাওয়া যায় এক্ষেত্রে কোন পরিমাপ করার সময় যে পর্যবেক্ষণে ডাটাগুলো পাওয়া যায় তার ওপরে ভিত্তি করে এই ধরনের অনিশ্চয়তা বার করা হয় সুতরাং টাইপ A অনিশ্চয়তা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোন একটা যন্ত্রের উপর ভিত্তি করে পাওয়া যায় আর যে সমস্ত অনিশ্চয়তা টাইপ A এর মধ্যে পড়ে না তাহলে সেটা পরিষ্কার করে বলা যায় যে এটা টাইপ B এই ধরনের অনিশ্চয়তাকে আমরা বিবেচনা করছি না এটা আমাদের কাছে কোন কন্ট্রোলিং ফ্যাক্টর নয় তাই টাইপ B অনিশ্চয়তাকে নিয়ে আমরা খুব বেশি কাজ করছি না কিন্তু টাইপ A আমাদের কাছে গুরুত্বপূর্ণ সুতরাং আমরা যদি স্ট্যাটিস্টিকাল অ্যানালিসিস করি সে ক্ষেত্রে অনিশ্চয়তা বলতে আমরা টাইপ A অনিশ্চয়তার ওপরে কাজ করব টাইপ A অনিশ্চয়তা যন্ত্রের জন্য হতে পারে পর্যবেক্ষকের ওপরে নির্ভর করতে পারে পরীক্ষা নিরীক্ষার অবস্থার উপর নির্ভর করতে পারে অথবা পরীক্ষা নিরীক্ষার পদ্ধতির উপর নির্ভর করতে পারে সুতরাং আমরা টাইপ A অনিশ্চয়তার উপরে কাজ করব সুতরাং বেশিরভাগ রেনডম অনিশ্চয়তা হচ্ছে টাইপ A অনিশ্চয়তা টাইপ A তে যখনই কোন পরিমাপ নেওয়া হয় তখন প্রত্যেকবার সেটা ভিন্ন ভিন্ন ফলাফল দেখতে পারে আমি এর বৈশিষ্ট্যগুলো বলছি যে টাইপ A তে প্রত্যেক বার পরিমাপের পার্থক্য দেখা দিতে পারে এই অনিশ্চয়তা অনেক বেশি পরিমাপ নিয়ে এই অনিশ্চয়তা কম করা যেতে পারে কিন্তু একেবারে নির্মূল করা যায় না সুতরাং এটাকে কম করা যেতে পারে কিন্তু কখনোই একেবারে নির্মূল করা যাবে না এটা কখনোই নির্মূল করা যাচ্ছে না যার জন্য আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল শব্দটি ব্যবহার করেছি কারণ রেনডম এরার মধ্যে 100 শতাংশ কনফিডেন্স কখনোই হতে পারেনা

সুতরাং টাইপ B অনিশ্চয়তা হচ্ছে এমন ধরনের অনিশ্চয়তা যারা রেনডম ধরনের নয় এবং তারা বারবার রিপিট হয় না কখনো কখনো এরা সিস্টেমেটিক হয় এটা কিছুটা সিস্টেমেটিক এরার এরা সিস্টেমেটিক অনিশ্চয়তা আপনারা দেখতে পাচ্ছেন যে টাইপ A এবং টাইপ B অনিশ্চয়তা যন্ত্রের গুণগত মান উন্নয়ন করে কমানো যেতে পারে আরো ভালো করে যন্ত্র কে ক্যালিব্রেশন করে টাইপ A অনিশ্চয়তাকে আমরা ভালোভাবে পরিমাপ করতে পারি এবং ক্যালিব্রেশন করে টাইপ B অনিশ্চয়তার মাত্রাকে কমাতে পারি কিন্তু একটু আধটু অনিশ্চয়তা যন্ত্রের মধ্যে থেকেই যায় এদেরকে বলা হয় টাইপ B অনিশ্চয়তা এটা বেশিরভাগ সময় সিস্টেমেটিক হয় তবে সব সময় নাও হতে পারে আমরা এখানে বেশ কিছু উদাহরণ দিতে পারি যেমন থার্মাল স্টেবিলিটি যদি আমরা কোন একটা বিশেষ কেস নিয়ে কথা বলি যেমন ধরা যাক মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল অনেক সিস্টেম আছে যেগুলি খুব বেশি তাপমাত্রার প্রতি সংবেদনশীল কিন্তু উদাহরণস্বরূপ আমরা একটা স্ট্রেন গেজ নিই যেটা মেটাল পাতের প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে যার ফলে দেখা যাচ্ছে তাপমাত্রার উপরে গেজের তার এর প্রতিরোধ নির্ভর করছে এবং কোন গেজ যদি পরিবর্তনীয় তাপমাত্রায় কাজ করে তাহলে তাপমাত্রার পরিবর্তনের ফলে আউটপুট পরিবর্তনভুল করে ভাবা হতে পারে যে এটা স্ট্রেনের পরিবর্তনের জন্য হয়েছে পরিবর্তনীয় স্ট্রেনের জন্য ভুল তথ্য দিতে পারে এখানে আমরা যন্ত্রের গেজ স্ট্রেন তার ইত্যাদি নিয়ে কথা বলছি সুতরাং এখানে কিছু বিশেষ পদ্ধতিতে এক বিশাল তাপমাত্রা পরিবর্তনের প্রভাব সৃষ্টি করা যেতে পারে এটা হতে পারে তাপমাত্রা পূরণ করে তবে কিছুটা অবশিষ্ট অপূরণীয় প্রভাব থাকতে পারে এই ধরনের অনিশ্চিয়তা হল টাইপ A অনিশ্চয়তা টাইপ B অনিশ্চয়তার উদাহরণ অনেক কিছু হতে পারে যা আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছি না এই ব্যাপারে আমি একটা হিস্টেরিসিস এর উদাহরণ দিচ্ছি যখন আমরা স্প্রিংকে লোড বা আনলোড করি যখন আমরা স্প্রিং এর লোড বাড়াই তখন হিস্টেরিসিসটা হবে এইরকম সুতরাং এখানে লোড দেওয়া হচ্ছে আমি এখানে দিকনির্দেশ করছি এই দিকে যাচ্ছে লোড দেওয়া হচ্ছে এবং এটা এইভাবে বাড়ছে এবং লোডটা স্কেলে দেখানো হচ্ছে এটা লোড একটা স্কেলে আসল লোড দেওয়া হচ্ছে যখন আমি আনলোড করছি তখন আপনাদের ভাল বোঝার সুবিধার্থে অন্য একটা রং ব্যবহার করছি যখন এটা আন লোড হচ্ছে তখন এটা এরকম দাঁড়াচ্ছে সুতরাং কি হচ্ছেএটা বাড়ছে এটা কমছে নীল লাইন টা কমছে এবং এখানে আমি যদি একটা লাইন টানি মেকানিক্যালের ছাত্ররা ভালোভাবে বুঝতে পারবেন যদি আমি এখানে একটা লাইন টানিআমরা আসল লোড দেওয়ার সঙ্গে সঙ্গে সঠিক পরিমাপ গুলো দেখতে পাবো সুতরাং যখন লোড বাড়ছে এবং কমছে তখন পরিমাপগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে এটা হল যখন বাড়ছে এটা হল যখন কমছে এই ধরনের এরার যখন স্প্রিং টাকে লোডিং বা আনলোডিং করার সময় এই পয়েন্টে পরিমাপ নেওয়া হচ্ছে তখন যে ধরনের এরার পাওয়া যাচ্ছে তাকে টাইপ B এরার বলছি এটা সবসময় থাকবে এটা রেনডম নয় এবং থাকা উচিত এবং এটা একটা সিস্টেমেটিক্স এরার এটা স্প্রিং ব্যালেন্স এর একটা উদাহরণ সুতরাং টাইপ A এবং টাইপ B এরার এর ক্লাসিফিকেশন সিস্টেমেটিক প্রভাবের কারেকশন মেজারমেন্ট প্রসেসর মধ্যে যখন সিস্টেমেটিক এফেক্ট টা কে চিহ্নিত করা গেছে এবং পরিমাপ করা যাচ্ছে তখন ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট মডেল এর মধ্যে একটা কোয়ান্টিটি যোগ করে এই সিস্টেমেটিক প্রভাবের কারেকশন করা উচিত আমরা পরের লেকচারে আবার মিলিত হব এবং পরের ধাপ গুলি আলোচনা করব